ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স I এর বক্তৃতায় আবার স্বাগতম এবং এটি 30 নম্বরের বক্তৃতা এবং এই ডাবল ইন্টিগ্রালগুলিতে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব এবং আজ বিশেষত আমরা ডাবল ইন্টিগ্রালের কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলব আসুন আমরা প্রথম সমস্যাটা দিয়ে শুরু করি একটি ডাবল ইন্টিগ্রাল ব্যবহার করে প্যারোবালা yx2 এবং লাইন yx দ্বারা আবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফলটির খোঁজ করুন সুতরাং এখানে ডাবল ইন্টিগ্রাল ব্যবহার করে অঞ্চলটির ক্ষেত্রফল বের করতে হবে যা প্যারাবোলা yx2 এবং yx দ্বারা আবদ্ধ সুতরাং আমাদের এখানে দুটি বক্ররেখা রয়েছে একটি প্যারোবোলার yx2 এবং অন্যটিটি সরলরেখা yx সুতরাং এই অঞ্চলটি এই দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ আমরা ডাবল ইন্টিগ্রাল ব্যবহার করে এটি বের করতে চাই ধারণাটি হল সেটা যা ইতিমধ্যেই আগের বক্তৃতায় আলোচনা করা হয়েছে আমরা কেবল এই অঞ্চলটির উপরে ফাংশন 1 বা কন্সট্যান্ট ফাংশন 1 কে ইন্টিগ্রেট করতে পারি এবং তারপরে আমরা এই দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ অঞ্চলটি পেতে পারি আমাদের কাছে এই দুটি বক্ররেখা yx এই রেখা আর yx2 এই প্যারোবোলা রয়েছে এবং তারপরে আমাদের এই পয়েন্টটি পেতে হবে যা এই ক্ষেত্রে বেশ সহজ সুতরাং আমাদের yx2 এবং yx এই দুটি বক্ররেখা সুতরাং yx এবং yx2 আমাদের ছেদ বিন্দু দেবে সুতরাং x2 x 0 সুতরাং আমরা x0 এবং x1 এই দুটি পয়েন্ট এবং অবশ্যই y পাব আমরা এটা সহজেই পেতে পারি এখানে x 0 এই পয়েন্টটি যেখানে আমাদের x টি 0 এবং 0 রয়েছে অন্য পয়েন্টটি আমাদের এখানে রয়েছে যেখানে x 0 এবং x হল 1 এবং y হল 1 সুতরাং এটি দুটি পয়েন্ট এবং এখন আমরা এই দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ এই অঞ্চলটি গণনা করব আমাদের এখন লিমিটটির খোঁজ করা উচিত সুতরাং এই ইন্টিগ্রালের লিমিট আমরা প্রথমে x এর দিকে যাব এবং তারপরে y এর দিক নিয়ে যাব সেই সম্ভাবনাটা আমাদের এখানে রয়েছে এখন উদাহরণস্বরূপ প্রথমে যদি y এর দিকে যাই এবং তারপরে x এর দিকে নিয়ে যাই তবে y এর দিক দিয়ে আমাদের এই বক্ররেখা থেকে এই বক্ররেখার পর্যন্ত লিমিট রয়েছে এবং এই রেখাগুলি x0 থেকে শুরু হয়ে x1 পর্যন্ত এই সমস্ত বদ্ধ অঞ্চলটি দিয়ে যাবে সুতরাং এখানে এই বক্ররেখটি yx2 এবং এখানে উপরেরটি yx সুতরাং y এর দিক দিয়ে আমরা এই বক্ররেখার মধ্যে প্রবেশ করছি xyx2 এবং এই অঞ্চলটি রেখে এই বক্ররেখা দ্বারা yx সরলরেখা হবে সুতরাং এখানে y এর লিমিট হবে yx2 থেকে yx এবং এই রেখাগুলি x0 থেকে x1 হবে সুতরাং এই ইন্টিগ্রালটি আমাদের এই দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ইন্টিগ্রালের ক্ষেত্রফলটি দেবে সুতরাং আমাদের কেবল এখনই এই ইন্টিগ্রালটি গণনা করা দরকার যা আমাদের এই দুটি বক্ররেখা দ্বারা বদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল দেবে সুতরাং এখানে বাইরেরটি আমরা 0 থেকে 1 এবং ভিতরেরটি y এর সাপেক্ষে রাখব সুতরাং আমরা y পাব এবং তারপরে লিমিট x2 থেকে x পর্যন্ত হবে এবং পরে আমাদের এখানে dx হবে সুতরাং এটি 0 থেকে 1 হবে এবং y এর উপরের লিমিটটি x এবং নিচের লিমিটটি x2 হবে সুতরাং x x2 এবং তারপরে আমাদের এখানে dx রয়েছে এবং এখন আমরা আবার একক ইন্টিগ্রালটিকে ইন্টিগ্রেট করতে পারি সুতরাং এখানে আমরা x22 এবং x33 পাব এবং লিমিটটি 0 থেকে 1 হবে এই উপরের লিমিটটি প্রতিস্থাপন করে নিচের লিমিটটি যাইহোক এই 0 করতে হবে সুতরাং যখন একটি লিমিট রাখা হবে আমাদের 12 13 রয়েছে সুতরাং এটি আমাদের 16 দেবে এটি এই প্যারোবোলার সাথে আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল এবং সরলরেখাটি হল yx সুতরাং এটি এই ইন্টিগ্রালটির উত্তর 01x2xdydx01yx2xdx01dxx22 x330116 এবার আমরা আরও সামান্য একটু জটিল একটা উদাহরণ নেব ডাবল ইন্টিগ্রাল ব্যবহার করে প্যারাবোলা yx2 এবং লাইন y x 2 দ্বারা বদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলের খোঁজ করব উদাহরণস্বরূপ এখানে আমাদের yx এর পরিবর্তে y x 2 লাইন রয়েছে সুতরাং এই ক্ষেত্রে আবার আমাদের একটি প্যারাবোলা আছে এবং তারপরে yx এর পরিবর্তে লাইনটি yx2 হবে সুতরাং আমাদের এই y x 2 লাইনের সমান রয়েছে সুতরাং এটা এখানে বিছিন্ন করে যখন x0 y2 এবং যখন x 1 হয় এটি এখানে 1 হয় সুতরাং এই ছেদটি আবার yx2 এবং yx 2 আমরা এই সমীকরণটি সমাধান করে পাব x2 x2 অথবা x2 x 20 সুতরাং এটি আমাদের x 2 এবং x 1 সমান 0 দেবে x 1 এবং x 2 সুতরাং এখন আমাদের এই দুটি পয়েন্ট আছে যেখানে এই দুটি বক্ররেখা ছেদ করে এদের একটি অবিকল এটি অন্যটি এখানে এই পয়েন্টে সুতরাং এখানে যখন x 2 হয় y হবে 4 সুতরাং 24 এই পয়েন্টটি এবং তারপর 1 এবং 1 এখানে এই পয়েন্ট এবং আমরা এই দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ এই অঞ্চলটি গণনা করছি এখন আবার একই ধারণা যে y এর দিকে আমরা সর্বদা এই বক্ররেখা থেকে এই রেখায় চলেছি এবং x এর দিকেও এগিয়ে চলবে সুতরাং এটি y এর দিকে যা সর্বদা এই বক্ররেখা y x2 থেকে y x 2 পর্যন্ত হয় এবং তারপরে এই রেখাটি এই x 1 থেকে x 2 পর্যন্ত হয় এই দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ এই অঞ্চলটিতে আমরা এই ইন্টিগ্রালটি গণনা করব ইন্টিগ্রান্ডটি 1 হবে এবং তারপরে আমাদের dy dx হবে y এর সাপেক্ষে ভেতরের ইনিগ্রালটি হবে এই y x2 থেকে yx2 হবে এই প্যারোবোলা থেকে এই লাইন পর্যন্ত হবে এবং এখন যেমন আলোচনা করা হয়েছে এই x কে আমরা 1 থেকে 2 নেব সুতরাং এটা আমরা সহজেই ইন্টিগ্রেট করতে পারব এবং তারপরে আমরা এই দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ অঞ্চলটি পাব সুতরাং এখন আমরা এই অঞ্চলের জন্য আরও একটি উদাহরণ নেব একটি ডবল ইন্টিগ্রাল ব্যবহার করে xy2yx24 এবং y 4 দ্বারা আবদ্ধ অঞ্চলটি নির্ধারণ করব যেখানে আমরা আবার ডাবল ইন্টিগ্রাল ব্যবহার করব xy2 বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটি নির্ণয় করব সুতরাং এখন আমাদের কাছে এখানে 3 টি বক্ররেখা রয়েছে xy 2 এবং yx24 এবং y4 এই লাইনটি x অক্ষের সমান্তরাল হবে এবার এই বক্ররেখাগুলির গ্রাফটি দেখুন সুতরাং আমাদের এখানে y 4 এই সরলরেখা আমাদের আবার এই প্যারোবোলা yx24 এবং xy2 রয়েছে সুতরাং এখানে x 0 এর কাছাকাছি আসার সাথে সাথে এটি ইনফিনিটি হয়ে যাবে এবং একই জিনিস যখন x যাবে এই y ও 0 এ যাবে এবং x ∞ তে যাবে সুতরাং আমাদের এখানে এই বক্ররেখা xy 2 আছে এবং তারপরে এখানে yx24 হবে এবং এই সরলরেখাটি y4 হবে সুতরাং এই তিনটি বক্ররেখা এবং এই তিনটি বক্ররেখা দ্বারা আবদ্ধ অঞ্চলটি ঠিক এটির মত হবে এই অঞ্চলটি আমরা এখন ডাবল ইন্টিগ্রালের সাহায্যে গণনা করব সুতরাং এর মধ্যে আমাদের এই সম্ভাবনাও আছে যদি প্রথমে x অক্ষের মধ্য দিয়ে যান এবং তারপরে y অক্ষ বা অন্য পথে তবে এই ক্ষেত্রে যদি আমরা প্রথমে x অক্ষটি দিয়ে যাই সুতরাং এই দিকটিতে আমরা x এর দিকে যদি প্রথমে ইন্টিগ্রালটি করি তবে কী হবে আমরা এই বক্ররেখা xy2 দিয়ে যাচ্ছি যা yx4 এবং এই দিকে আমরা y থেকে এই পয়েন্টে যাব যা আমরা এখন গণনা করব এখানে ছেদ বিন্দুটি কি y4 যা ইতিমধ্যেই দেওয়া হয়েছে কিন্তু যদি আপনি প্রথমে x এর দিকটি ঠিক করেন অর্থাৎ আমরা যদি প্রথমে x এর দিকটি ঠিক করি তবে সমস্যাটি হল এই বক্ররেখা থেকে এই লাইন পর্যন্ত তবে এই পয়েন্ট পর্যন্ত এরপর আমরা এই প্যারাবোলা yx24 থেকে এই লাইন পর্যন্ত যাব সুতরাং আমাদের এই ইন্টিগ্রালটিকে দুটি অঞ্চলে ভাগ করতে হবে একটি হল এটি এবং অন্যটি হবে এটি সুতরাং এর পরিবর্তে আমরা যদি প্রথম x এর সাপেক্ষে করি সেটা সহজ হবে কারণ আমাদের সেই ক্ষেত্রে ডোমেনটি ভাঙতে হবে না আমরা এই বক্ররেখা থেকে এই বক্ররেখায় যাব এবং y এর দিক থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব সুতরাং আমাদের এই xy 2 এর ছেদগুলির এই পয়েন্টটি গণনা করব সুতরাং xy2 এবং অন্যটি yx24 হবে সুতরাং এখানে আমরা y এর মানটি সেখান থেকে প্রতিস্থাপন করব এটি একটি 2x থেকে x24 পর্যন্ত এবং এখান থেকে আমরা x2 হবে সেটা পেতে পারি সুতরাং এখানে এই পয়েন্ট হবে x 2 এবং y 2x হবে সুতরাং y 2x এর অর্থ 1 সুতরাং এখানে y হবে 1 সুতরাং এখানে এই পয়েন্টে y হবে 1 এবং লাইনটি এখানে y4 সুতরাং y এর দিকে আমরা 1 থেকে 4 এ যাব এবং x এর দিকে আমরা এই xy2 থেকে yx24 পর্যন্ত হবে আসুন আমরা এই ইন্টিগ্রালটি লিখি সুতরাং x এর সাপেক্ষে ভেতরেরটি এবং y এর সাপেক্ষে বাইরেরটি সুতরাং ভেতরেরটির জন্য আমরা এই xy 2 থেকে সরছি এর অর্থ হল x হল 2y এবং তাদের উপরের বাউন্ডারিটি এই x2 দিয়ে এই 4y দিয়ে দেওয়া হবে এর অর্থ x হল 2y সুতরাং এখানে 2y এবং y এর জন্য আমরা 1 থেকে 4 এ যাব সুতরাং এই অঞ্চলটি এই তিনটি বক্ররেখা দ্বারা আবদ্ধ আমরা এই ইন্টিগ্রালটি গণনা করতে পারি আসুন এটা করা যাক এখানে এই ইন্টিগ্রালটি আমরা এখন গণনা করব সুতরাং ভেতরেরটির জন্য আমরা বাইরেরটি y 1 থেকে 4 এর সমান করি প্রথমে x এর সাপেক্ষে ভেতরেরটি করব y14x2y2ydxdyy112y 2ydy 2×23 y32 2ln y 14438 1 2ln 4 4×73 2ln 4 283 2ln 4 সুতরাং আমরা এই তিনটি উদাহরণ দেখেছি যেখানে আমরা বক্ররেখা বা কখনও কখনও দুটি বক্ররেখা বা তিনটি বক্ররেখা দ্বারা আবদ্ধ অঞ্চলটি গণনা করেছি এই ক্ষেত্রে এটি একটি তিনটি বক্ররেখা দ্বারা আবদ্ধ অঞ্চল এবং আমাদের আরও একটি অ্যাপ্লিকেশন ছিল যা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে এটি কোন কঠিনের আয়তন ডাবল ইন্টিগ্রাল ব্যবহার করে y4 x2x1x2 এবং x অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলটিতে z xy এর নীচে কঠিনের আয়তনটি বের করতে হবে সুতরাং এখানে ডাবল ইন্টিগ্রালগুলি ব্যবহার করে আমরা এই zxy এর নীচের কঠিনের আয়তনটি খুঁজতে চাই সুতরাং আমাদের কাছে এই zxy এই প্যারোবোলার দ্বারা বদ্ধ এই অঞ্চলের তলে রয়েছে আবার y4 x2 এবং x1 এবং x2 সুতরাং এই তিনটি আবার বক্ররেখা এবং চতুর্থটি x অক্ষ সুতরাং আমাদের প্রথমে এখানে এই ডোমেইনের অঞ্চলটি কী তা দেখতে হবে এবং তারপরে আমাদের এখানে ফাংশনের তল zxy রয়েছে সুতরাং আমরা তলটির নীচের এই xy তলে এই বদ্ধ অঞ্চলটির আয়তন খুঁজতে চাই সুতরাং আমাদের প্রথমে যথারীতি অঞ্চলটি স্কেচ করতে হবে সুতরাং আমাদের প্যারোবোলা আছে এবং তারপর এই তিনটি লাইন আছে সুতরাং আমাদের কাছে এই প্যারাবোলা যা অন্য দিক যা এখন y4 x2 হবে সুতরাং যখন x 0 হয় y 4 হয় ভার্টেক্সটি এখানে রয়েছে সুতরাং আমাদের কাছে এই y4 x2 প্যারাবোলা রয়েছে আমাদের কাছে x1 রয়েছে আমাদের এই লাইন x2 রয়েছে সুতরাং এটি হল এখানে লাইন এবং তারপরে আমাদের x অক্ষ রয়েছে সুতরাং এইটি হল চারটি বক্ররেখা দ্বারা আবদ্ধ অঞ্চলটি সুতরাং এই অঞ্চলটি চারটি বক্ররেখা দ্বারা আবদ্ধ যদিও এই y এর সমান সুতরাং x 2 এখানে কোনও ভূমিকা পালন করে না কারণ এটি এই প্যারাবোলার এই লাইনের ছেদটি অবধি এই জায়গা দিয়ে চলেছে আমরা যদি এইটিও সরিয়ে ফেলি তবে এই x2 হয় আবদ্ধ অঞ্চলটি একই হবে এখন আমাদের এখানেও এই পয়েন্টটি পাওয়া দরকার সুতরাং এটি স্পষ্ট যখন x 1 হবে সুতরাং যখন x 1 হবে y হবে 3 এই x টি 1 হবে এবং তারপরে y এই পয়েন্টে হবে 3 এই y4 x2 হবে এবং এটিই এখানে পয়েন্টটি x 2 এবং y0 হয় সুতরাং এখন আমাদের লিমিটটা রাখা দরকার এবং ফাংশনটি xy হবে সুতরাং এটি স্বয়ংক্রিয়ভাবে এই ডাবল ইন্টিগ্রাল এই xy ইন্টিগ্রান্ডের সাথে এই xy টির উপরে আর এই তলের নীচে কঠিনের আয়তনটি দেবে সুতরাং এই লিমিটটি এখানে পেতে আমাদের উভয় সম্ভাবনাই রয়েছে যে আমরা x এর দিকে প্রথমে যেতে পারি বা আমরা প্রথমে y এর দিকে যেতে পারি এবার আসুন আমরা x এর দিকে যাই এবং তারপরে ভেতরের ইন্টিগ্রালটির জন্য এবং তারপরে এই লাইনটি এটা থেকে এই পয়েন্টে সরানো হবে সুতরাং dx এবং dy বাইরেরটির জন্য হবে ইন্টিগ্রান্ডটি এখন xy হবে কারণ আমরা কঠিনটি পাব যদি আমরা আবার এই xy এর পরিবর্তে এটি রাখি তবে আমরা এই অঞ্চলের ক্ষেত্রফলটি পাব যা ছবিতে দেখানো হয়েছে এখন x এর লিমিটের জন্য আমরা এখন x 1 থেকে যাচ্ছি এটি লাইন x1 সুতরাং সর্বদা আমরা এখানে x1 থেকে ডোমেনে প্রবেশ করছি এবং বেরনোর পয়েন্টটি হল একটি প্যারাবোলা y4 x2 বা সেখান থেকে আমরা এই y4 x2 পেতে পারি সুতরাং আমরা এটিও লিখতে পারি যে x4 y সুতরাং ভেতরের x টির জন্য আমরা 1 থেকে 4 y পর্যন্ত যাব এবং বাইরেরটির জন্য y এর জন্য আমরা এই রেখা থেকে এই রেখা পর্যন্ত চলেছি এর অর্থ y 0 থেকে y 3 এই ইন্টিগ্রালটি আমরা এখন মূল্যায়ন করব এবং এটি আমাদের এই zxy এর নীচের তলের কঠিনের আয়তন দেবে যে যা এই ইন্টিগ্রালের ইন্টিগ্রান্ড সুতরাং এখন এই ইন্টিগ্রালটির মূল্যায়ন করা যাক এখানে এটি সবেমাত্র আমরা দেখেছি সুতরাং x 1 থেকে এই 4 y হবে এবং y 0 থেকে 3 হবে এবং আমরা প্রথমে x এর সাপেক্ষে এটা ইন্টিগ্রেট করতে চাই সুতরাং x এর সাপেক্ষে এই v ভলিউমটি আমাদের প্রথমে ইন্টিগ্রেট করতে হবে তার মানে এটি x22 হবে সুতরাং এটি y এবং বাই 2 এবং আমাদের x2 থাকে এবং এই লিমিটগুলি 1 থেকে 4 y এবং বাইরের ইন্টিগ্রালটি y হয় সুতরাং এটি 0 থেকে 3 এবং y2 হবে সুতরাং এখানে 4 y 1 যা 0 থেকে 3 হবে এখানে এটি 3 y সুতরাং 12 বাইরে এবং তারপরে 3y y2 যা ইন্টিগ্রান্ড এবং dy হয় সুতরাং আমাদের 3y y2 dy আছে এবং y এর 0 থেকে 3 অবধি ইন্টিগ্রালটি এই ভেক্টরটি অর্ধেক তাই হাফ ইন্টিগ্রাল 3y সুতরাং 3y22 y33 লিমিট 0 থেকে 3 হবে সুতরাং 12 এবং তারপরে এখানে উপরেরটি 3 নিচেরটি যাইহোক 0 হবে সুতরাং 32 এবং এই y2 এখানে 9 3 এবং তারপরে 27 হবে সুতরাং এটি আবার 9 হবে তাই এখানে 272 এবং তারপরে 9 হচ্ছে সুতরাং এটি 12 এবং 272 এবং সেখানে এটা 9 তাহলে এটি 18 এবং তারপরে আমাদের 27 আছে সুতরাং আমরা 9 পাব এবং তারপর এটি বাই 4 হবে সুতরাং আমরা এই আয়তন 94 মান পাই যা yxy এর তলের নীচে এবং প্যারোবোলার এবং এই তিনটি লাইনের নিকটবর্তী অঞ্চলের উপরে সুতরাং 94 এই ইন্টিগ্রালের উত্তর আমরা আরও একটি উদাহরণ নিয়ে আলোচনা করব যেখানে আবার আমরা কঠিনের আয়তন গণনা করব যার বেশ হবে xy তলটি এবং এটি প্যারাবোলা দ্বারা আবদ্ধ সুতরাং এটি প্যারাবোলা নয় এখানে বক্ররেখা দ্বারা আবদ্ধ xy 1 y x এবং এই y 0 এবং y 8 এক্ষেত্রে আবার আমাদের এখানে এই বক্ররেখা আঁকতে হবে আমাদের এখানে চারটি আছে সুতরাং তাদের মধ্যে তিনটি লাইন এবং তারপরে এই xy16 একই ধরণের গ্রাফ যার সঙ্গে আমরা আগে থেকেই পরিচিত এখন এই অবস্থায় আমাদের এই xy16 এবং তারপরে এই লাইনটি yx হবে আমাদের y0 হবে এবং আমাদের x8 হবে সুতরাং এই হল চারটি বক্ররেখা আবার আমি একটু বলছি সুতরাং এটি y x এবং আমাদের xy16 রয়েছে আর আমাদের এক্ষেত্রে x8 এবং এই চারটি রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলটি রয়েছে এটা সেই অঞ্চলটি নয় এই অঞ্চলটি এখানে এই চারটি দ্বারা আবদ্ধ সুতরাং প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এর দ্বারা আবদ্ধ আমাদের এখানে অবশ্যই এই অঞ্চলটি রয়েছে এবং এখন আমরা এখানে কঠিনটির আয়তন গণনা করব যা এই অঞ্চলের উপরে এবং xy1 এর নীচে হবে যার বেস এটি এবং এখানে তলটি হল zx সুতরাং এটি হল ফাংশনটি এটি হল zx এর তলটি সুতরাং আমাদের ইন্টিগ্রান্ডটি এখন x হতে চলেছে সুতরাং আবার আমাদের এমন একটা পরিস্থিতি রয়েছে যে আমরা হয় প্রথমে y এর দিকে যেতে পারি অথবা আমরা x এর দিকে যেতে পারি তবে উভয় ক্ষেত্রেই আমাদের ডোমেনটি ভেঙে ফেলতে হবে কারণ আমরা যদি x এর দিকে প্রথম যাই তবে এখানে এই পর্যন্ত আমাদের একটি আলাদা পরিস্থিতি আছে এবং এর পরে এটি y x থেকে যায় এবং xa থেকে বেরিয়ে যায় যদি আমরা প্রথমে y এর দিকটি নিই আমাদের আবার এই দুটি অঞ্চল রয়েছে এটি যেটি y এর থেকে প্রবেশ করা এবং এই বক্ররেখাটি যা yx এর তারপরে x 4 থেকে 8 পর্যন্ত আমাদের এই আলাদা আলাদা বক্ররেখা রয়েছে তো এখানে এই পয়েন্টটি কী ছেদ করার পয়েন্টটিও গুরুত্বপূর্ণ এটি yx এবং এই xy16 এবং yx সুতরাং এগুলির মধ্যে থেকে আমরা x216 পাব সুতরাং x হল 4 এটি ঠিক x4 এবং স্বাভাবিকভাবে এই y4 হয় সুতরাং এটিই হল এখানে এই পয়েন্টটি আমরা এখন প্রথমে y এর দিকে এবং তার পরে x এর দিকে এগিয়ে যেতে পারি সুতরাং আমাদের এখন দুটি ইন্টিগ্রাল হওয়া প্রয়োজন সুতরাং প্রথমে y এর দিকে এবং তারপরে x এর দিকে হবে সুতরাং ইন্টিগ্রান্ডটি x হতে চলেছে সুতরাং y এর দিকে যাইহোক এই প্রথম অঞ্চলের রেঞ্জ যেটা কিনা ত্রিভুজ y 0 থেকে এই বক্ররেখা x এ যায় যা এবং তারপরে x এর জন্য আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে যাব তার মানে 0 থেকে 4 অন্যটি তারপর 4 থেকে 8 আমাদের x টি 4 থেকে 8 এর মধ্যে পরিবর্তিত হবে এবং এখন y এর জন্য আবার একই বক্ররেখা y0 এখানে তবে এখন এটি xy16 হবে এই y টি 0 থেকে 16x হবে এবং তারপরে আমরা আবার dy এবং dx করব এই ইন্টিগ্রালটি যেটা এখানে দেওয়া রয়েছে আমরা এখানে গণনা করব সুতরাং আবার এটি একটি সাধারণ প্রতিটি ইন্টিগ্রালই খুব সহজ প্রথমটি 0 থেকে 4 এবং তারপর y এর সাপেক্ষে হয় সুতরাং x যেমন আছে তেমনই থাকবে এবং y এর সাপেক্ষে আমরা সেখানে x পাব সুতরাং আমাদের এখানে dx আছে 4 থেকে 8 এবং তারপরে এই x এবং আবার y আছে সুতরাং উপরের লিমিটটি আমাদের 16x বিয়োগ 0 দেবে সুতরাং dx হবে এগুলি হল দুটি ইন্টিগ্রাল প্রথমটি হল x2 সুতরাং আমরা x33 এবং লিমিটটি 0 থেকে 4 পাব এবং তারপরে এখানে আমাদের 16 আর x রয়েছে সুতরাং 8 4 সুতরাং আমরা সেখানে 4 ইিসাবে ইন্টিগ্রালটির মান পাব সুতরাং এখানে 643 এবং যোগ 64 সুতরাং এটা 64 আমি যদি সাধারণভাবে এটা নিই তবে এটি 131 হবে সুতরাং 64×43 তাহলে 2563 সুতরাং 2563 এই zx তলের নীচের কঠিনের আয়তন এবং সেইটা xy16 অঞ্চল দ্বারা আবদ্ধ এবং y6 yxy0 এবং x8 সুতরাং মানটি 2563 হবে 040xxdydx48016xxdydx2563 এখন আজকের বক্তৃতার শেষ উদাহরণটা দেখা যাক আমরা কঠিনের আয়তন গণনা করতে চাই যার বেস হল আবার xy তল তবে এখন আমাদের এখানে প্যারাবোলা রয়েছে y 4 x2 আমাদের কাছে সরলরেখা y3x রয়েছে এবং সবার উপরে রয়েছে আমাদের প্লেন zx 4 সুতরাং আবার একই সমস্যা সুতরাং ইন্টিগ্রান্ডটি x 4 হবে এবং অঞ্চলটি এই y x2 থেকে y3x পর্যন্ত হবে সুতরাং এই লাইনগুলো এখানে সুতরাং বক্ররেখা তাই y3x সুতরাং আমাদের y3x আছে এবং এই প্যারাবোলাটি y4 x2 আমরা এর আগেও একই রকম অঞ্চলগুলি দেখেছি সুতরাং এখন এটি সেই অঞ্চল যেখানে আমরা zx4 এর তলের নীচের আয়তনটি পেতে চাই এটির জন্য আমাদের এখন এটি গণনা করা উচিত যে এই ছেদ পয়েন্টগুলি কী কী সুতরাং এর জন্য আমরা এখন y4 x2 নিই এবং y3x সুতরাং আমি সেখানে 3x রাখব এবং তারপরে 4 x2 রাখব সুতরাং আমাদের x23x 40 বা x 4 হবে এবং তাই x 4 0 হয় সুতরাং x1 এবং x 4 হয় সুতরাং এই দুটি পয়েন্ট রয়েছে সুতরাং এখানে আমাদের x1 এবং একইভাবে কেন আমরা এই y3x থেকে কেন এটা পাই এখানে আমাদের কাছে x 4 আছে সুতরাং এই y টি 12 হবে এবং এখানে y 3x হবে তাহলে 3 হবে সুতরাং এই পয়েন্টগুলি এবং এখন আমরা ইন্টিগ্রেট করতে চাই আমাদের ইন্টিগ্রালগুলি লিখতে হবে এবং আবারও প্রশ্নটি হল আমরা হয় x এর দিকের দিকে বা y এর দিকে প্রথমে ইন্টিগ্রেট করতে পারি আসুন প্রথমে y এর দিকে ইন্টিগ্রেট করি কারণ এটি আরও সহজ হয়ে যাবে সুতরাং y এর দিক থেকে এটি সর্বদাই এখান থেকে প্রবেশ করে এই লাইনের মধ্য দিয়ে প্রবেশ করে এবং এই প্যারাবোলার দিয়ে বেরিয়ে যায় তার মানে এই y এবং তারপরে dx সুতরাং y এই 3x থেকে প্যারাবোলায় যায় y4 x2 এবং x এর লিমিট 4 থেকে এই x 1 হবে এই ইন্টিগ্রালটি আমাদের গণনা করা দরকার এবং ইন্টিগ্রান্ডটি x 4 হবে এবং আরও হ্যাঁ এটিই একমাত্র ইন্টিগ্রাল কারণ এখানে আমরা পুরো অঞ্চলটি কভার করেছি এই লাইনটি সর্বদা এই লাইনটি দিয়ে প্রবেশ করে এবং সেই প্যারোবোলা দিয়ে বেরিয়ে যায় এবং তারপরে x এর জন্য আমরা 4 থেকে 1 ও নিয়েছি সুতরাং মানগুলি পেতে আমাদের কেবল সাধারন একটা ইন্টিগ্রালকে ইন্টিগ্রেট করতে হবে V 413x4 x2x4dydx সুতরাং এই ক্ষেত্রে এটি ডবল ইন্টিগ্রালের আয়তন যা আমরা আবার এই সহজ ইন্টিগ্রান্ডটিকে আমরা ইন্টিগ্রেট করতে পারি এবং এখানে গণনার পরে মানগুলি 62512 আসবে এটি একটি সাধারণ ইন্টিগ্রাল যেকেউ সহজেই সেটা গণনা করতে পারে আমরা আজ দেখলাম যে এই ডাবল ইন্টিগ্রালগুলির অ্যাপ্লিকেশনগুলি মূলত ক্ষেত্রফল গননা এবং ভলিউমের গণনা পরবর্তী বক্তৃতাগুলিতে আমরা আরও একটি অ্যাপ্লিকেশন দেখব যেখানে আমরা পৃষ্ঠের ক্ষেত্রফলও গণনা করতে পারি সুতরাং এখন আমরা কেবল ফাংশনটির ডোমেনের ক্ষেত্রফলটি গণনা করেছি এবং তারপরে আমরা ডাবল ইন্টিগ্রাল ব্যবহার করে প্রদত্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটিও গণনা করতে পারি তবে এটি ছিল একটি সাদাসিধা অ্যাপ্লিকেশন ছিল অঞ্চলটির গণনা এবং আয়তনটি আমরা আজ শিখলাম এই রেফারন্সগুলি এই বক্তৃতাটি প্রস্তুত করতে ব্যবহৃত হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ